নমস্কার আগের অধ্যায়ে আমরা স্টেট ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা এটাও দেখেছি যে কোনো n তম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে n তম ফার্স্ট অর্ডার ইকুয়েশনে পরিবর্তিত করা যায় এবং তারপর আমরা এটাও আলোচনা করেছি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলি যেগুলি চরিত্রগতভাবে ফার্স্ট অর্ডার সেগুলিকে স্টেট ইকুয়েশন হিসাবে ধরা যায় এবং আমরা বিভিন্ন স্টেট ভ্যারিয়েবলকে সংজ্ঞায়িত করতে পারি সেইভাবে আমরা স্টেট ভ্যারিয়েবলকে একটি ইকুয়েশনে পরিবর্তন করতে পারি যাকে বলা হয় স্টেট ইকুয়েশন আমরা এটাও প্রমাণ করেছি যে ইকুয়েশনটিকে ম্যাট্রিক্স রূপে এভাবে প্রকাশ করা যায় xtAxtBu আমরা আরো বলেছি যে আউটপুট ইকুয়েশনকে একই ভাবে প্রকাশ করা যায় এবং আমরা লিখতে পারি ytCxtDu আজ আমরা স্টেট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব স্টেট ডায়াগ্রামে যাওয়ার আগে মাল্টি ভ্যারিয়েবল সিস্টেমের ট্রান্সফার ফাংশন বুঝে নেওয়া যাক তার মানে যদি সিস্টেমে মাল্টিপল ভ্যারিয়েবল থাকে তাহলে কীভাবে ট্রান্সফার ফাংশন নির্ণয় করবেন ট্রান্সফার ফাংশনের সংজ্ঞাকে মাল্টিপল ইনপুট ও আউটপুট সম্বলিত লিনিয়ার সিস্টেমে সহজেই প্রয়োগ করা যায় এবং এই ধরণের সিস্টেম যেখানে মাল্টিপল ইনপুট ও আউটপুট থাকে তাকে আমরা মাল্টিভ্যারিয়েবল সিস্টেম বলি এখন যদি একটি লিনিয়ার সিস্টেমে p ইনপুট এবং q আউটপুট থাকে তাহলে j তম ইনপুট ও i তম আউটপুটের মধ্যে ট্রান্সফার ফাংশনকে নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায় GijsYiRj এটা তখনই প্রয়োগ করা যাবে যখন অন্য ইনপুট ভ্যারিয়েবলগুলি 0 হবে তার মানে Rk0k12pk≠j তাহলে আমরা কোনো এক সময় একটি ইনপুট বিবেচনা করছি এখন এটা শুধুমাত্র ট্রান্সফার ফাংশন নির্ণয়ের করতে j তম ইনপুট বিবেচনা করার জন্যই যদি সব ইনপুটগুলি ধরা যায় যেমন ধরা যাক p ইনপুট আছে যদি সব ইনপুট বিবেচনা করা হয় তাহলে আপনি s ডোমেইন এ আউটপুট ট্রান্সফর্মড আউটপুট এভাবে লিখতে পারেন YisGi1sR1sGi2sR2sG1psRps এইভাবেই বিভিন্ন আউটপুটের ক্ষেত্রে অর্থাৎ যেখানে i এর মান 1 থেকে q পর্যন্ত হতে পারে এই ইকুয়েশনগুলি এভাবে লিখতে পারেন এবং একত্রিত করে ম্যাট্রিক্স রূপে লিখতে পারেন YsGsRs YsY1 Y2 ⋮ Yq হল q×1ট্রান্সফর্মড আউটপুট ভেক্টর RsR1 R2 ⋮ Rp হল p×1ট্রান্সফর্মড ইনপুট ভেক্টর এবং GsG11s G12s G1ps G21s G22s G2ps ⋮ ⋮⋱ ⋮ Gq1s Gq2s Gqps হল q×p ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স সুতরাং এইভাবে ম্যাট্রিক্সকে সংজ্ঞায়িত করা যায় যেক্ষেত্রে মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট থাকে এবার দেখা যাক যখন মাল্টিপল ইনপুট আউটপুট থাকবে অর্থাৎ যখন একটি মাল্টিভ্যারিয়েবল সিস্টেম থাকে তখন কীভাবে আমরা ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে পারি এই ব্লক ডায়াগ্রামে দেখবেন যে এখানে একটি মাল্টিভ্যারিয়েবল সিস্টেম আছে যেখানে সব মাল্টিপল ইনপুট শুরু হচ্ছে r1 থেকে rp এবং আউটপুট 1 থেকে q তাহলে সংক্ষিপ্তরূপে বলা যায় এটায় একটি ভেক্টর R আছে ইনপুট হিসাবে এবং ভেক্টর Y আছে আউটপুট হিসাবে তাহলে এখন যদি ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে বলা হয় যার একটি ফিডব্যাক লুপ আছে তাহলে মাল্টিভ্যারিয়েবল ইনপুটের ক্ষেত্রে কীভাবে সংজ্ঞায়িত করব তাহলে এই মাল্টিভ্যারিয়েবল ইনপুট তাহলে সেক্ষেত্রে R কে পাবেন একটি ভেক্টর হিসাবে একটি ইনপুট হিসাবে এবং Y কে পাবেন q টার্মের ভেক্টর সংবলিত আউটপুট হিসাবে এখন Gs হল ট্রান্সফার ফাংশন তাই দেখবেন এটাকে ট্রান্সফার ম্যাট্রিক্স রূপে বিবেচনা করা যায় যা আমরা এইমাত্র এক্ষেত্রে দেখলাম তাহলে এক্ষেত্রে আমরা যা লিখতে পারি তা হল ফরওয়ার্ড পাথ গেইন ম্যাট্রিক্স এটা আপনার ফিডব্যাক পাথ গেইন ম্যাট্রিক্স তাহলে এখন যদি নির্ণয় করেন YsGsUs UsRs Bs BsHsYs তাহলে আমরা যা আলোচনা করলাম Y হল q×1 আউটপুট ভেক্টর UR এবং B হল সব p×1 ভেক্টর এবং G ও H হল যথাক্রমে q×p এবং p×q ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স এখন আমাদের লক্ষ্য হলো ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল U এবং B বাদ দেওয়া তাই এই তিনটি ইকুয়েশনের সেট থেকে U এবং B বাদ দিয়ে লেখা যায় YsGsRs GsHsYs এখন এটাকে পুনর্বিন্যাস করে পাওয়া যায় YsIGsHs 1GsRs ট্রানস্ফার ফাংশন এটা ছাড়া কিছুই না কিন্তু যদি ধরা যায় YsRsM MsIGsHs 1Gs তাহলে এইভাবে মাল্টিভ্যারিয়েবল সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন পাবেন এখন একটি উদাহরণ নেওয়া যাক ধরা যাক ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স Gs দেওয়া আছে এবং ফিডব্যাক পাথ ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স H দেওয়া আছে এখন আমাদের ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা IGsHs এর মান নির্ণয়ের চেষ্টা করব তাহলে Gs1s1 1s 2 1s2 Hs1 0 0 1 সিস্টেমের ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স নিম্নলিখিতরূপে নির্ণয় করা যায় IGsHs11s1 1s 2 11s2 s2s1 1s 2 s3s2 এবার এরপর আমাদের ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা যখন ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন ম্যাট্রিক্স নির্ণয় করছি MsIGsHs 1Gs1∆s3s2 1s 2 s2s1 1s1 1s 2 1s2 যেখানে ∆s2s1s3s22ss25s2ss1 তাহলে Msss1s25s23s29s4ss1s2 1s 2 3s2ss1 এখন স্টেট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা যাক তো স্টেট ডায়াগ্রাম কী স্টেট ডায়াগ্রাম সিগন্যাল ফ্লো গ্রাফের পরিবর্ধিত রূপ ছাড়া কিছুই না সেটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি এবং এটি নির্দেশ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এবং স্টেট ইকুয়েশনকে যা আমরা আলোচনা করেছি কারণ যখন ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলা হয় সেটা স্টেট ইকুয়েশন ছাড়া কিছুই না যা নিয়ে আমরা আলোচনা করছি তাহলে স্টেট ইকুয়েশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সিগন্যাল ফ্লো গ্রাফের পরিবর্ধিত রূপে প্রকাশ করা যায় যা স্টেট ডায়াগ্রাম ছাড়া আর কিছুই না এখন স্টেট ডায়াগ্রামের গুরুত্ব হল এটা স্টেট ইকুয়েশনগুলির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলে কম্পিউটার সিমুলেশন এবং ট্রান্সফার ফাংশন যখন যেভাবে আমরা এই অধ্যায়ে স্টেট ডায়াগ্রাম নিয়ে বিশদে আলোচনা করি প্রাথমিকভাবে স্টেট ডায়াগ্রাম গঠিত হয় সিগন্যাল ফ্লো গ্রাফের সব সূত্রগুলি অনুসরণ করে যা আমরা এখনো পর্যন্ত ল্যাপলাস ট্রান্সফর্মড স্টেট ইকুয়েশন ব্যবহার করে দেখেছি এখন সিগন্যাল ফ্লো গ্রাফ এবং স্টেট ডায়াগ্রামের মধ্যে পার্থক্য হল ইন্টিগ্রেশন অপারেশন যেটায় সিগন্যাল ফ্লো গ্রাফ এবং স্টেট ডায়াগ্রামের সাথে অল্প কিছু পার্থক্য আছে তাহলে এক্ষেত্রে যখন আমরা স্টেট ডায়াগ্রামের ব্যাপারে কথা বলি সেক্ষেত্রে প্রথমে দেখা যাক কীভাবে আপনি অপারেশনের ইন্টিগ্রেশন স্টেট ডায়াগ্রামে সংজ্ঞায়িত করবেন এখানে ধরা যাক দুটি ভ্যারিয়েবল x1 এবং x2 এবং এগুলি একে অপরের সাথে এইভাবে সম্পর্কিত dx1dtx2t তাহলে যদি আপনি সেগুলিকে স্টেট ডায়াগ্রামে প্রকাশ করেন তাহলে বলতে পারেন এটি সাধারণভাবে x2 এবং এটি x1 আমাদের প্রথমে উভয় দিকেই ইন্টিগ্রেশন নিতে হবে যাতে আমরা লিখতে পারি x1tt0tx2dτx1 এখন যদি আপনি ল্যাপলাস ট্রান্সফর্ম করেন সে ক্ষেত্রে আমরা জানি যে সিগন্যাল ফ্লো গ্রাফ বীজগণিত টাইম ডোমেইনে ইন্টিগ্রেশন কে ব্যবহার করে তাহলে আমাদের কী করতে হবে আমাদের উভয় দিকেই ল্যাপলাস ট্রান্সফর্ম নিতে হবে তাহলে আমরা লিখতে পারি X1sLt0tx2dτx1sL0tx2dτ 0t0x2dτx1s সুতরাং এটিকে ইন্টিগ্রেশনের দ্বারা সমতুল্যভাবে প্রকাশ করা যায় যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এখন যদি এটির ল্যাপলাস ট্রান্সফর্মকে দেখেন তাহলে সহজ ভাবে লিখতে পারেন X1sX2s L0t0x2dτx1t0s এবং স্টেট ট্রানজিশনকে ধরা যায় যে শুরু হবে সমান t0 তার মানে আমরা τt0 এর দিকে যাচ্ছি যার অর্থ x20for0τt0 এর অর্থ হল এই অংশ আপনি 0 দ্বারা প্রতিস্থাপন করতে পারেন তাহলে শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন X1sX2sx1st0 এখন আমরা যে X1sX2sx1s ইকুয়েশনটি পাচ্ছি এটি বীজগাণিতিক এবং সিগন্যাল ফ্লো গ্রাফ দ্বারা প্রকাশ করা যায় আমরা কীভাবে প্রকাশ করব যদি আমরা এই ছবিটি দেখি এখানে দুটি ভ্যারিয়েবল আছে একটি হল X2 এবং অন্যটি X1 এবং আমরা যোগ করছি এখানে যেটি হল সামিং ব্লক তাহলে এই বিন্দুতে এটি হবে X2sx1 এবং তারপর এটিকে 1s দ্বারা গুণ করা হল তাহলে শেষ পর্যন্ত পাচ্ছেন X2sx1s যা একটি ইকুয়েশন ছাড়া কিছুই না যেটা আমরা এইমাত্র ইন্টিগ্রেশন করে পেলাম পরিবর্তে এটিকে কম সংখ্যক সংযোগ হিসেবেও প্রকাশ করতে পারেন তাহলে ধরা যাক এই ব্লকটি X1 কে প্রকাশ করে তাহলে দুটি ক্ষেত্রেই 1s দিতে পারেন তাহলে এখানে যোগ করলে পাবেন X2sx1s সুতরাং দুটি ছবি একই ইকুয়েশনকেবোঝাচ্ছে সুতরাং এই ছবির সুবিধা হল এখন যে ইকুয়েশনটি পেলাম তাকে বোঝাতে কম সংখ্যক এলিমেন্ট দরকার হয় এখন দেখা যাক কীভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকে স্টেট ডায়াগ্রামে পরিবর্তন করা যায় সুতরাং যখন লিনিয়ার সিস্টেমকে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয় এই ইকুয়েশনগুলি থেকে স্টেট ডায়াগ্রাম তৈরি করা যায় তাহলে আমরা কিভাবে এটা করব একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরা যাক যেটা n তম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে dnydtnandn 1ydtn 1a2dytdta1ytrt তাহলে ধরা যাক এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি পেয়েছেন এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটিকে স্টেট ইকুয়েশনে পরিবর্তন করতে হবে এই ইকুয়েশনটিকে তৈরী করতে হবে পুনর্বিন্যাস করতে হবে যেভাবে এই ইকুয়েশনটিতে করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি dnydtn andn 1ytdtn 1 a2dytdt a1ytrt তাহলে আমরা কী করলাম আমরা এটিকে বামদিকের কম্পোনেন্ট হিসাবে রাখলাম এবং বাকি অংশ ডানদিকে সরিয়ে দিলাম তাহলে আমরা আগের ইকুয়েশনটি থেকে এই ইকুয়েশনটি পেলাম আপনারা জানেন যে প্রত্যেকটি কম্পোনেন্টকে আপনারা তাদের ল্যাপলাস ট্রান্সফর্ম হিসাবে প্রকাশ করতে পারেন তাহলে আমরা এখন যা করব আমরা এই কম্পোনেন্টটি নেব এবং Rt র ল্যাপলাস ট্রান্সফর্ম দ্বারা প্রতিস্থাপন করব তাহলে এখন আমাদের কাছে মোট প্রায় n সংখ্যক এলিমেন্ট আছে ডানদিকে ফোর্সিং ফাংশনের ক্ষেত্রে একটি আউটের জন্য এগুলিকে নোড হিসাবে বিবেচনা করা হয় তাহলে যখন সেগুলিকে নোড হিসাবে ধরছেন সেগুলিকে ছবিতে কীভাবে দেখবেন সুতরাং আমরা দেখছি y তাই আমরা 1 নোডকে Y ধরলাম তারপর Ys এ s তাহলে আমরা নিলাম sY এবং এইভাবেই বাকি সব তাহলে আমরা পেয়েছি sn মাইনাস 1Y পর্যন্ত এবং তারপর snY শেষ কম্পোনেন্ট হিসাবে এবং তারপর আমরা R যোগ করছি তাহলে আমরা সেই সব এলিমেন্টগুলি নিলাম যা আমরা ইকুয়েশনে নোড হিসাবে দেখেছি তাহলে siYs কী যাতে i তম অর্ডার ডিফারেনশিয়াল কম্পনেন্ট diY বাই dti অর্থাৎ siY ছাড়া কিছুই না সুতরাং snY তম অর্ডার কম্পনেন্ট আমরা লিখতে পারি এখন আমরা নোডগুলিকে সংজ্ঞায়িত করেছি এরপর আমরা এই ইকুয়েশনটিকে ব্যবহার করব লিংকের সংজ্ঞার জন্য তাহলে যদি দেখেন আমরা এইমাত্র যে ইকুয়েশনটি পুনর্বিন্যাস করলাম তাহলে তাতে আমরা এই সংযোগগুলি দেখতে পাই সুতরাং যদি এই নোডটি দেখেন যেটি এই নির্দিষ্ট কম্পনেন্টটিকে প্রকাশ করছে যা হল dnydtn তাহলে তার মানে এটি অন্য সব কম্পোনেন্টের যোগফল তাহলে rt র এখানে কোনো কম্পোনেন্ট কোএফিশিয়েন্ট নেই সুতরাং r কে s এর ny মাত্রার সাথে শুধুমাত্র ইউনিট গেইন দ্বারা সংযুক্ত করবেন এখন এই নির্দিষ্ট কম্পোনেন্টটি দেখা যাক তাহলে s ডোমেইনে লিখতে পারেন মাইনাস a1ys তাহলে কী হবে এই নির্দিষ্ট কম্পোনেন্টের কোএফিশিয়েন্ট হল a1 তাহলে কি করবেন আপনি y কে s এর ny মাত্রার সাথে যোগ করবেন মাইনাস a1 এর দ্বারা একই ভাবে এর জন্য লিখতে পারেন মাইনাস a2 গুণ sys তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটি s এর nys মাত্রার সাথে যুক্ত আছে যেখানে কোএফিশিয়েন্ট মাইনাস a2 তাহলে a2 কে পাচ্ছেন সংযোগ হিসাবে এবং এইভাবেই সবগুলিকে সংযুক্ত করবেন সুতরাং শেষ পর্যন্ত যা পাচ্ছেন s এর ny মাত্রা এটা ছাড়া আর কিছুই না যে r মাইনাস an s মাইনাস s এর মাত্রা n মাইনাস y মাইনাস an মাইনাস 1 s এর মাত্রা n মাইনাস 2y এবং এইভাবেই চলতে থাকে মাইনাস a2sy পর্যন্ত তাহলে এই ছবিটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রকাশ করে যা আমরা এইমাত্র লিখলাম এখন গুরুত্ত্বপূর্ণ বিষয় যা এখনো বাকি আছে তা হল যে নোডগুলি যুক্ত আছে সেগুলির মধ্যে কীভাবে সম্পর্ক নির্ণয় করতে পারি কীভাবে সেগুলিকে সংযুক্ত করব তাহলে এই আগের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করলাম আমরা দেখলাম যে x1 এবং x2 পরস্পর সম্পর্কিত তাহলে এই যা আমরা আলোচনা করলাম তা আমরা কম্পোনেন্টগুলিকে সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করব তাহলে যদি এইদিকের কম্পোনেন্ট দেখেন x1 এর সাথে x2 সংযুক্ত তাহলে কীভাবে সংযোগ করবেন আপনি সংযুক্ত করছেন sy এর সাথে যা y এর সাথে s এর মাত্রা n মাইনাস 1 প্লাস y এর প্রাথমিক শর্ত যা হল y t নট বাই s তাহলে এটা হল সেই যা আমরা এইমাত্র প্রমাণিত ইকুয়েশনটি থেকে পেলাম তাহলে যেহেতু দেখছেন এটা x1 x2 ছাড়া কিছুই না যে x2 বাই s ইনটু x1 t নট বাই s আমাদের ক্ষেত্রে x1s হল y x2s হল sy তাহলে আমরা কী করব আমরা সেই তথ্যটি ব্যবহার করব এবং পাশের নোডগুলিকে সংযুক্ত করব তাহলে এইভাবে পার্শ্ববর্তী সব নোডগুলিকে 1 বাই s এর সাথে সংযুক্ত করতে পারবেন এবং প্রাথমিক শর্ত দিতে পারবেন কারণ যখন আপনি n তম অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে n ফার্স্ট অর্ডার ইকুয়েশনে ভাগ করবেন এইরকম ইকুয়েশন পাবেন যা আমরা এক্ষেত্রে আলোচনা করলাম তাহলে এই ইকুয়েশনগুলিকে ল্যাপলাস ডোমেইনে পাবেন যেখানে আপনি প্রতিটি স্টেট ভ্যারিয়েবলে প্রাথমিক শর্ত পাবেন তাহলে আমরা এই তথ্য ব্যবহার করব এবং সব স্টেট ভ্যারিয়েবলে প্রাথমিক শর্ত ব্যবহার এবং তাদেরকে 1 এর সাথে s এর দ্বারা সংযুক্ত করব তাহলে এটি হলো চূড়ান্ত স্টেট ডায়াগ্রাম যা আপনি পাবেন এবং এটি এই নির্দিষ্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটিকে প্রকাশ করে এখন একটি উদাহরণ দেওয়া যাক যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন দেখুন এখানে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে d2ydt23dytdt2ytrt এখন আমরা কী করব আমরা সর্বশেষ সমীকরণের হায়েস্ট অর্ডার টার্ম বাকী টার্মগুলির সাথে সমান করব তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি d2ydt2 3dytdt 2ytrt তাহলে এখানে আমরা তৈরী করব 1 2 3 4 নোড এখন এই নোডটি সাধারণভাবে বিবর্ধিত করা হয় আরো ভালোভাবে বোঝানোর জন্য আপনি ইউনিট গেইন এর সাথে y যোগ করতে পারেন যাতে আপনি ভালভাবে বুঝতে পারেন স্টেট ডায়াগ্রামটিকে তাহলে আমরা এই চারটি নোডকে যুক্ত করলাম একটি হল R দ্বিতীয়টি হল y তাহলে Y দ্বারা প্রতিস্থাপন করছেন তৃতীয়টি হল dytdt তাহলে প্রতিস্থাপন করবো sY দ্বারা এবং d2ydt2 কে প্রতিস্থাপন করবেন s2Y এর দ্বারা তাহলে আমরা আগে যে পদ্ধতি অনুসরণ করেছি এখন আমরা একদম সেই পদ্ধতি ব্যবহার করব সুতরাং y যুক্ত হচ্ছে 2s স্কোয়ার y এর সাথে যেখানে মাইনাস 2 হল কোএফিশিয়েন্ট তাহলে আমরা মাইনাস 2 কে পাচ্ছি একটি কোএফিশিয়েন্ট হিসাবে dy বাই dt কে গুণ করছেন মাইনাস 3 2s স্কোয়ার y এর সাথে তাহলে আমরা এই দুটি সংযোগ পাচ্ছি এবং r এর কোএফিশিয়েন্ট হল 1 তাই s স্কোয়ার এর সাথে r সংযুক্ত আছে যেখানে 1 হল গেইন তাহলে এখন আমরা কী করব আমরা এই দুটি নোডকে একে অপরের সাথে ইন্টিগ্রেশন ফাংশনের দ্বারা সংযোগ করব যা আমরা আলোচনা করেছি তাহলে আমরা 1 এর সাথে s স্কোয়ার দ্বারা সংযোগ করবো 1 এর সাথে sy সংযুক্ত হবে s দ্বারা এবং এর সাথে প্রাথমিক শর্ত আপনার y1 t নট বাই s এর জন্য এবং তারপর y এর জন্য আমরা পাচ্ছি yt নট বাই s প্রাথমিক শর্ত হিসেবে তাহলে শেষ পর্যন্ত আপনারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর স্টেট ডায়াগ্রাম পাচ্ছেন যেটা আমরা এইমাত্র স্লাইডে দেখিয়েছি এখন পরবর্তী প্রশ্ন আসে যখন আপনাকে স্টেট ডায়াগ্রাম থেকে ট্রান্সফার ফাংশন নির্ণয় করতে বলা হবে তাহলে কী করবেন তাহলে গেইন ফর্মুলা ব্যবহার করে এবং বাকি সব ইনপুট আর ইনিশিয়াল স্টেটকে 0 ধরে স্টেট ডায়াগ্রাম থেকে ইনপুট এবং আউটপুট এর মধ্যে ট্রানস্ফার ফাংশন পাওয়া যায় তাহলে আমরা কী করব আমরা ইনিশিয়াল স্টেট 0 রাখব এবং তারপর ইনপুট ও আউটপুট সমীকরণে রাখব তাহলে R এবং Ys পাওয়া যাচ্ছে গেইন ফর্মুলা ব্যবহার করে তাহলে আমরা কী করব ট্রানস্ফার ফাংশন হল YR1s23s2 তাহলে আমরা এখানেই আজকের অধ্যায় সমাপ্ত করলাম যেখানে আমরা প্রধানত স্টেট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি এখন এরপর আমরা দেখব কীভাবে স্টেট ইকুয়েশন নির্ণয় করতে স্টেট ডায়াগ্রাম ব্যবহার করা যায় ধন্যবাদ